আমরা কেবল কপিরাইটের পরিচিতি দেখেছি এবং এটি কীভাবে উত্থিত হয়েছে এবং সময়ের সাথে সাথে এটি বিকশিত হয়েছিল এখন আসুন ভারতে কপিরাইট প্রটেকশন এর দিকে নজর দিন ভারতে প্রাথমিকভাবে 1914 সালে আমাদের ভারতীয় কপিরাইট আইন ছিল যা ব্রিটিশরা দ্বারা আনা হয়েছিল এবং স্বাধীনতার পরে আমাদের 1957 সালের কপিরাইট আইন ছিল এবং তাতে বন্ড কনভেনশনে প্রভিশনগুলো ছিলো আমাদের কপিরাইট এমেন্ডমেন্ট আইন 2012 এ একটি সংশোধনী রয়েছে যা সাম্প্রতিক সংশোধনী ছিল যা কপিরাইট আইনে বিভিন্ন নতুন উন্নয়ন সংযোজন করেছিল যা এটি লেখকের রাইটস এবং ব্যবহারকারীদের রাইটস গুলিতে ভারসাম্য বজায় রাখতে চায় সুতরাং একটি ভারসাম্য রয়েছে যার বিষয়ে আমরা বলছিলাম সংশোধনীতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এতে অভিনয়কারীর রাইটস সম্পর্কিতও বিধান রয়েছে এবং কম্পালসরি লাইসেন্সের মাধ্যমে কাজগুলিতে অ্যাক্সেসের সুবিধা দেওয়ার বিধানও রয়েছে কপিরাইট একট এর জুরিডিকশন এটি পুরো ভারত জুড়ে বিস্তৃত কপিরাইটের সর্বাধিক রচনার শব্দটি লেখকের জীবন এবং 60 বছর যে বছর লেখক মারা যান সেখানে আরও 60 বছর সুরক্ষা রয়েছে সুতরাং আপনি বলতে পারেন যে কপিরাইটের শব্দটি লেখকের জীবনেও নির্ভর করে কপিরাইট হোল্ডার এর কাজের বিকাশের বিক্রয়কপিগুলি প্রিন্ট করার রাইট রয়েছে আমরা ইতিমধ্যে উল্লিখিত হিসাবে কাজটি একটি সাহিত্যিক নাটকীয় বাদ্যযন্ত্র বা শৈল্পিক কাজের বোঝাতে সংজ্ঞায়িত করা হয় এতে সিনেমাটোগ্রাফিক ফিল্ম বা শব্দ রেকর্ডিং অন্তর্ভুক্ত থাকে রচনাগুলি পৃথকভাবে বা যৌথভাবে তৈরি করা যেতে পারে যৌথ লেখকের একটি কাজকে দুজন বা আরও বেশি লেখকের সহযোগিতায় উত্পাদিত একটি কাজ হিসাবে সংজ্ঞায়িত করা হয় যেখানে একজন লেখকের অবদান অন্যান্য লেখকের অবদানের থেকে আলাদা নয় উদাহরণস্বরূপ একই সংগীতটিতে 3 টি পৃথক পৃথক যন্ত্র ব্যবহার করে যে সংগীত তিনজন সংগীত বাজান এখন কাজটি যৌথ লেখকের কাজ কারণ সেখানে আপনি আলাদা করতে পারবেন না বা আপনি একজন লেখকের কাজকে অন্যের থেকে আলাদা করতে পারবেন না কপিরাইট দ্বারা প্রটেক্টেড কাজগুলির মধ্যে মূল সাহিত্যকর্ম নাটকীয় কাজ বাদ্যযন্ত্র এবং শৈল্পিক কাজগুলি অন্তর্ভুক্ত রয়েছে এতে সিনেমাটোগ্রাফিক ছায়াছবি অন্তর্ভুক্ত রয়েছে এতে সাউন্ড রেকর্ডিং অন্তর্ভুক্ত রয়েছে এটি তাত্ক্ষণিকভাবে অন্যান্য শর্তে কিছু কাজ রক্ষা করে উদাহরণস্বরূপ রচনাটি ভারতে প্রথম প্রকাশিত হয়েছিল ভারতে সুরক্ষিত হতে পারে এবং লেখক যদি ভারতের নাগরিক হন তবে ভারতেও কাজটি সুরক্ষিত হতে পারে সাহিত্যিক স্বয়ংক্রিয় কাজের কথা বলতে গেলে লেখক শব্দটি কোনও কাজের লেখককে বোঝায় একজন সংগীত কর্মের জন্য লেখক সুরকারকে বোঝায় এবং একটি শৈল্পিক কাজের জন্য শব্দ লেখক শিল্পীকে বোঝায় সুতরাং লেখক দ্বারা রচয়িতা বলতে আমরা সেই ব্যক্তিকে বোঝাই যা কাজটি তৈরি করে ছবি তোলার জন্য এটি সেই ব্যক্তি যিনি সিনেমাটোগ্রাফ ফিল্ম বা শব্দ রেকর্ডিংয়ের জন্য ছবিটি তোলেন প্রযোজক যিনি সিনেমাটোগ্রাফ ফিল্ম বা শব্দ রেকর্ডিং উত্পাদন করেন কম্পিউটার উত্পাদিত কাজের ক্ষেত্রে এটি সেই ব্যক্তি যিনি কাজটি তৈরির কারণ হয়ে থাকেন তাই এটি আবার কাজটি তৈরির সাথে আবদ্ধ হয়